এটাকে অংকের ভাষায় বসানো যাক যার জন্য আমার রৈখিক বীজগণিত লাগবে এখন সুতরাং এখানে তোমার রৈখিক বীজগণিত এর জ্ঞান কাজে লাগবে সুতরাং উপর থেকে শুরু করা যাক যারা তোমরা রৈখিক বীজগণিত পড়েছ তারা জানে যদি একটি অপারেটর এর একটি ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন থাকে তাহলে সেই অপারেটর হল ছাত্র রৈখিক অপারেটর হ্যাঁ এটি রৈখিক অপারেটর সঠিক তাই যে কেউ যে একটি সাধারণ কোর্স করেছো একটি রৈখিক বীজগণিত এর জানবে যে এই অপারেটর হলো একটি রৈখিক অপারেটর আমি এতদূর অবধি যেই ধরনের অপারেটর দেখেছি তা হল ∇2 k2 ডিফারেন্সিয়াল অপারেটর তারপর আমরা ইন্টিগ্রেশনে গিয়েছিলাম এবং একটি ইন্টিগ্রাল সংকেত দেখেছিলাম ভেতরে তাই সেখানে ডিফারেন্সিয়েশন ছিল সেখানে ইন্টিগ্রেশন ছিল আর কিছু তেমন অভিনব ছিল না যেমন এক্সপোনেনশিয়াল বা ওরকম কিছু সুতরাং তোমরা গণনামূলক তড়িচ্চুম্বকত্ব তে যেই অপারেটর গুলো পেয়েছ সেগুলো সব রৈখিক অপারেটর এবং আমাদের বিশাল স্বস্তি অথবা বিশাল বাঁচানোর জিনিস এই রৈখিক অপারেটর নিয়ে তা হল যে আমরা একটি রৈখিক বীজগণিত এর ভাষায় কথা বলতে পারি সুতরাং রৈখিক বীজগণিত এর সব সরঞ্জাম আমরা ব্যবহার করতে পারি এই সমস্যা গুলো সমাধান করার জন্য যা আমাদের অনেকখানি বাঁচিয়ে দেবে আমি যেটা করতে পারতাম না যদি আমার অপারেটর রৈখিক না হত সুতরাং আমি একটি খুব সাধারন সমস্যা দিয়ে শুরু করি যদি আমি এখানে L নিই যেটা একটি অপারেটর যা কাজ করছে ϕ এর উপর এবং আমাদের f দিচ্ছে অতএব সাধারন ব্যাখ্যা হল আমরা কি ব্যবহার করবো যে f জানা হয়ে যায় এবং ψ এটি এখানে বা ϕ হল এমন কিছু যা আমি চাই এখন এই অপারেটরের ক্ষেত্রে আমি কিছু বিভক্ত করছি না এটি কেবল একটি অপারেটর তাই একটি অপারেটর কি করে এটি একটি স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবে অতএব আমি বলতে পারি যে ϕ এখানে থাকে যেই স্থানকে আমি V বলি এবং এই L অপারেটর একে অন্য কোনও স্থানে নিয়ে যাবে যা আমি এখানে W হিসেবে লিখছি কমপক্ষে আমি আশা করছি যে এইস্থানে f আছে সুতরাং আমি যা বর্ণনা করছি তা হল এগুলিকে f এবং ϕ লিখব না এখানে সুতরাং এখানে L হল একটি অপারেটর যা আমাকে একটি স্থান থেকে অন্য একটি স্থানে নিয়ে যায় অতএব বাঁদিকের স্থানকে কি বলা হবে ডোমেইন সঠিক সুতরাং আমি এটিকে একটি ডোমেইন বলবো এবং এই ডোমেইন একটি রেঞ্জ এ স্থানান্তরিত হচ্ছে সুতরাং এটি হলো রেঞ্জ তাই ডোমেইনের জন্য প্রতীক হচ্ছে D এবং রেঞ্জ এর জন্য প্রতীক হলো R এবং এখন হল সময় বিযুক্ত জগতে যাওয়ার তাই আমি যখন এই ধারাবাহিক স্থানকে বিভক্ত করি V এবং W তে এটিও বিভক্ত হয়ে যায় তাই এটি এখন একটি সসীম মাত্রার ভেক্টর স্থান হয় অতএব এটিকে VN বলা যাক এবং একইভাবে W হয়ে যায় WN ঠিক আছে তাই এগুলি একটি সসীম মাত্রার ভেক্টর স্থান তাই ভেক্টর স্থানকে বৈশিষ্ট্য করণ করার জন্য আমাদের মৌলিক নির্মাণ ব্লক কি ছাত্র বেসিস ফাংশন বেসিস ফাংশন সঠিক অতএব বেসিস ফাংশনকে বেসিস ফাংশনের সেট দিয়ে বৈশিষ্ট্য করণ করা যায় তাই এটিকে bn বলা যাক যেখানে n সমান 1 থেকে N তোমার এটি এখানে দরকারও নেই এই N ভেক্টর গুলি একটি ভেক্টর স্থান কে চিহ্নিত করবে এবং এই n ভেক্টর গুলিকে একটি ভেক্টরের স্থান প্রকাশ করার জন্য আমাদের কি প্রয়োজন ছাত্র সঠিক প্রথম যেটা দরকার সেটা হলো যে এগুলিকে সঠিকভাবে স্বাধীন হতে হবে ছাত্র অর্থগণাল অর্থগণাল হওয়ার দরকার নেই আমি নন অর্থগণাল বেসিস নিতে পারি তাই আমি কখন একটি ভেক্টরের সেট কে একটি ভেক্টরের স্থানের বেসিস বলবো ছাত্র ভেক্টর যেটি বিঘত করে তাদের পুরো ভেক্টর স্থান বিঘত করা উচিত তাই উদাহরণস্বরূপ যদি আমি তোমাকে একটি ত্রিমাত্রিক স্থান x ভেক্টর দিই এবং y ভেক্টর যা রৈখিক ভাবে স্বাধীন কিন্তু তারা একটি ত্রিমাত্রিক স্থান বিঘত করে না অতএব এই ভেক্টরগুলি একত্রিত করে একটি ভেক্টর স্থান বিঘত করা উচিত তাই এগুলি হল দুটি প্রয়োজন একটি বেসিস বলার জন্য যা যথেষ্ট সোজা তুমি জানো মানে আমি বলতে চাই যে আমরা ইতিমধ্যেই মোটামুটি এটি জানি কিন্তু খালি আমি আনুষ্ঠানিকভাবে একটি অংকের ভাষায় লিখছি সুতরাং এই ডোমেনের জন্য আমার একটি বেসিস দরকার এবং রেঞ্জের জন্যও আমার একটি বেসিস লাগবে অতএব আমি এই ডোমেইনের জন্য বেসিস ভেক্টরের সেট কে একটি প্রতীক b প্রদান করছি তাহলে bn এবং রেঞ্জের জন্য আমি একটু আলাদা প্রতীক নেবো এবং আমি এটিকে tn বলবো তাই এটি মনে রাখার একটি উপায় হল যা আমাদের পরে আসবে ডোমেইনের জন্য আমি এটিকে বেসিস ফাংশন বলবো এবং রেঞ্জ এর জন্য আমি এটিকে টেস্টিং ফাংশন বলবো সেই কারণে এই প্রতীকগুলো b এবং t তাই এটির ধারণা পরিষ্কার হয়ে যাবে আমি যখন এটি বোঝাই যে বেসিস এবং টেস্টিং শব্দ কেন এখন আমাদের এই সমীকরণ সমাধান করার জন্য যদি আমি আমাদের মূল সমীকরণে ফিরে যাই এবং আমি বলি যে আমাকে একটি সমাধান দাও তাই রৈখিক বীজগণিত এর একদম শুরুতে তুমি কি বলো সেখানে f এর উপর কি শর্ত থাকা উচিত এই সমীকরণ সমাধান করার জন্য ছাত্র যে এটি রেঞ্জে থাকবে হ্যাঁ রেঞ্জ সঠিক অতএব আমি যদি এই সমীকরণ সমাধান করতে চাই তাহলে f কে এই রেঞ্জের ভিতরে থাকতে হবে নয়তো কোনও ভাবেই সম্ভব না যে L ম্যাপ হবে এবং আমাকে f দেবে অতএব f কে এই রেঞ্জের মধ্যে থাকতে হবে যেটি খুবই স্বাভাবিক কিন্তু আমি খালি বলছি তাই এটি হলো মূলত একটি খুব ছোট পর্যালোচনা রৈখিক বীজগণিতের যা আমরা ব্যবহার করব কারণ এই পুরো মেথদ অফ মমেন্টস হল খুব খুব ভালো সরঞ্জাম রৈখিক বীজগণিত থেকে এটি বেসিস ভেক্টর ব্যবহার করে এবং ইনার প্রোডাক্ট ব্যবহার করে খুব একটা জটিল কিছু না আপাতত সব ঠিক আছে তো